আমরা রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলিতে খুব প্রাথমিক কিছু সমস্যা দেখেছি এবং আমরা আলোচনা করেছি যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের সাথে টাস্ক শিডিউলিং একটি প্রধান সমস্যা কারণ উপযুক্ত টাস্ক শিডিয়ুলারের সাহায্যে আবেদনের সময়সীমা পূরণ করা হয় এখন আমরা ব্যবহার করা হচ্ছে এমন কিছু শিডিয়ুলারের দিকে নজর রাখব আমরা সহজ শিডিয়ুলার দিয়ে শুরু করব এটি চক্রীয় নির্বাহীদের সাহায্যে হয় সাইক্লিক এক্সিকিউটিভগুলি হল সহজতম রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এগুলি খুব সাধারণ এমবেডেড অ্যাপ্লিকেশনগুলিতে চালিত হয় যেখানে গুরুতর বাধা রয়েছে এবং প্রসেসরের ক্ষমতা ৪ বিট বা ৮ বিট হতে পারে এবং মেমরিটি খুব কম থাকে এই পরিস্থিতিতে একটি পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম ব্যবহার করা কঠিন কার্যগুলি এখানে সহজ এবং পর্যায়ক্রমিক প্রকৃতির এবং এই বাস্তব সময়ের সাইক্লিক এক্সিকিউটিভগুলি মূলত খুব ছোট প্রোগ্রাম নিম্নলিখিতটি হল একটি সাইক্লিক এক্সিকিউটিভ প্রাথমিকভাবে সিস্টেমটি শুরু করার সাথে সাথে এটি সিস্টেম সূচনা দিয়ে শুরু করা হয় যেখানে বিভিন্ন প্যারামিটার ব্যবস্থা করা থাকে এবং পরে পর্যায়ক্রমিক টাইমার থাকে যা টাইমারকে বাধা দেয় এবং এটি একটি সাইক্লিক এক্সিকিউটিভ যা কোনও প্রোগ্রামকে শুরু করে বা এমন একটি প্রোগ্রাম কার্যকর করে যেখানে প্রাথমিকভাবে একটি ডেটা ইনপুট অ্যাপ্লিকেশন প্রসেসিং এবং ডেটা আউটপুট থাকে তারপরে পরবর্তী সময় না আসা পর্যন্ত এটি অপেক্ষা করতে থাকে এটি হল সহজ রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এটি মূলত একটি ছোট প্রোগ্রাম এর কাজ করার একটি উদাহরণ হল ডেটা ইনপুট ধরা যাক আমাদের কাছে একটি তাপমাত্রা নিয়ন্ত্রক রয়েছে প্রাথমিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রক হিসাবে সেন্সর থেকে তাপমাত্রাটি ইনপুট নিয়ে এই পরীক্ষাটি করা হচ্ছে এটি প্রান্তিকের নীচে প্রান্তিকের উপরে বা অস্বাভাবিক হতে পারে আমরা তার উপর ভিত্তি করে একটি ডিসপ্লেতে বর্তমান তাপমাত্রাটি প্রদর্শন করবো এটি হল ডেটা আউটপুট এবং তারপরে আমরা পরবর্তী বিঘ্নের জন্য অপেক্ষা করি এবং সাইক্লিক এক্সিকিউটিভ এখানে অসীমভাবে লুপিং চালিয়ে যাবে প্রতিবার কিছু সাধারণ প্রক্রিয়াজাতকরণের বাধার জন্য অপেক্ষা করবে এই সাইক্লিক এক্সিকিউটিভটিতে কোনও প্রসেসর নেই এটি মূলত চলমান প্রোগ্রামে জড়িত এই প্রোগ্রামটি ততক্ষণ চালানো হয় যতক্ষণ প্রাথমিকভাবে কিছু সেন্সরকে নমুনা দেয় কিছু প্রক্রিয়াকরণ করে এবং পরে কিছু প্রদর্শন করে এবং এখানে এই প্রোগ্রামটি বেশ কয়েকবার কার্যকর করা হয় এবং প্রতিবার একটি বাধাপ্রাপ্ত হয় অপারেটিং সিস্টেমগুলির আরও উদাহরণের দিকে দেখা যাক যা সাধারণ সাইক্লিক এক্সিকিউটিভের তুলনায় অপরিশীলিত এই সমস্ত শিডিয়ুলার নিয়ে আমরা আলোচনা করছি যা রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলির মধ্যে অত্যন্ত সহজতম এবং এগুলিকে ক্লক চালিত শিডিয়ুলার বলা হয় যেগুলি আরও বেশি পরিশীলিত সেগুলি হল ইভেন্ট চালিত শিডিয়ুলার রিয়েল টাইম টাস্ক শিডিয়ুলারের দুটি বিস্তৃত বিভাগ রয়েছে একটি হল ক্লক চালিত শিডিয়ুলার এবং অন্যটি হল ইভেন্ট চালিত শিডিয়ুলার রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের সবচেয়ে সহজ ভাগে আমাদের কাছে সাধারণ সাইক্লিক এক্সিকিউটিভের দিয়ে শুরু ক্লক চালিত শিডিয়ুলার রয়েছে নিম্নলিখিতগুলি হল আরও পরিশীলিত ক্লক চালিত শিডিয়ুলার এই সমস্ত ক্লক চালিত শিডিয়ুলারে সময়ের ক্রমবর্ধমান প্রান্তে ঘড়ির বিঘ্নটি নিয়মিত বিরতিতে আসতে থাকে এবং ঘড়ির বাধা আসার সাথে সাথে শিডিয়ুলার সক্রিয় হয়ে যায় যে পয়েন্টগুলিতে ক্লকটি বাধা দেয় সেগুলিকে শিডিউলিং পয়েন্ট বলে আমাদের শেষ আলোচনায় আমরা উল্লেখ করেছি যে একটি নির্দিষ্ট সময়ে শিডিয়ুলার সক্রিয় হয়ে যায় এবং পরবর্তী কী করা উচিত তা পরীক্ষা করে এটাকে শিডিউলিং পয়েন্ট হিসাবে ডাকা হয় এবং এখানে শিডিউলিং পয়েন্ট একটি সময়ের সাথে সংজ্ঞায়িত করা হয়ে থাকে কিছু গুরুত্বপূর্ণ ক্লক চালিত শিডিয়ুলার হল বেসিক সময়চালিত শিডিয়ুলার যাকে বেসিক টেবিল চালিত শিডিয়ুলার বলা হয় এটাকে টাইমার চালিত শিডিয়ুলারও বলা হয় এবং অন্যটিকে বলা হয় সাইক্লিক শিডিয়ুলার একটি সাধারণ রাউন্ড রবিন শিডিউলিং সময়ের বিঘ্নের উপর ভিত্তি করে তৈরি হয় এবং বিভিন্ন কাজগুলি রাউন্ড রবিন নিয়মে চালিত হয় এটি একটি সময় দ্বারা নিয়ন্ত্রিত শিডিউলিং এর উদাহরণ তবে আমরা প্রথাগত অপারেটিং সিস্টেমগুলিতে কিভাবে ব্যবহৃত হয় সেগুলি নিয়ে আলোচনা করব না তবে যতক্ষণ রিয়েল টাইম অপারেটিং সিস্টেম সম্পর্কিত আমরা অপারেটিং সিস্টেমগুলির সাধারণ আলোচনাতে আছি সাধারণতম অপারেটিং সিস্টেমগুলিতে ছোট এমবেডেড অ্যাপ্লিকেশন ও সাইক্লিক এক্সিকিউটিভ ব্যবহৃত হয় এবার আমরা আরও পরিশীলিত ক্লক চালিত শিডিয়ুলার নিয়ে আলোচনা করব যেখানে প্রথমে আমরা টেবিল চালিত শিডিয়ুলার দেখবো এবং তারপরে আমরা সাইক্লিক শিডিয়ুলার নিয়ে আলোচনা করব ক্লক চালিত শিডিয়ুলারগুলিকে অফলাইন শিডিয়ুলার বা স্ট্যাটিক শিডিয়ুলারও বলা হয় কারণ নির্দিষ্ট কাজগুলি আগে থেকেই নির্ধারণ করার জন্য জানা থাকে এবং এইগুলি বিক্ষিপ্ত এপিরিওডিক কার্যগুলি পরিচালনা করতে পারে না কেবলমাত্র কোনও পিরিওডিক কার্য যাঁর সময়কাল আগে থেকেই জানা ছিল তা কেবলমাত্র কার্যকর হয় এবং সময়সীমার বিভিন্ন ধাপে শুরু হয় যেমনটি কোনও কার্যের বিভিন্ন পর্যায়ে আমরা দেখে থাকি প্রথমে টেবিল চালিত শিডিয়ুলার এবং তারপরে সাইক্লিক শিডিয়ুলারের দিকে নজর দেওয়া যাক যেহেতু এগুলি এম্বেড অ্যাপ্লিকেশনগুলিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এগুলি স্বল্প ব্যয়যুক্ত এম্বেড থাকা অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হয় খুব কম প্রসেসিং পাওয়ার এবং খুব কম মেমরির জন্য যা সম্পূর্ণ বিকাশযুক্ত পূর্ণ উন্নত অপারেটিং সিস্টেমগুলি ব্যবহার করতে পারে না এটির সুবিধাটি হল এরা খুব ছোট কোড স্পেস নেয় খুব অল্প জায়গা নেয় কোডের আকার ছোট হয় এবং এমনকি অস্থায়ী স্টোরেজের প্রয়োজনীয়তাও খুব কম হয় এগুলি কয়েকটি মাইক্রোসেকেন্ডের জন্য চালিত খুব ছোট প্রোগ্রাম এবং খুব কম রানটাইম ওভারহেড ব্যয় করে যদি প্রসেসিং শক্তিটি খুব কম হয় এবং তখন আমরা যদি একটি সাধারণভাবে ব্যবহার করা হয় এমন অপারেটিং সিস্টেম চালাতে চাই তবে অপারেটিং সিস্টেমের ওভারহেড এত বেশি হবে যে রিয়েল টাইম টাস্কগুলি চালানোর জন্য খুব বেশি সময় পাওয়া যাবে না তবে তারপরে আমরা এগুলি এম্বেড থাকা অ্যাপ্লিকেশনটিতে দক্ষতার সাথে এবং কম জায়গা নিয়ে চালানোর সুবিধা পাব তবে এগুলিতে ত্রুটি থাকতে পারে যা নিয়ে আমাদের অবশ্যই সচেতন হতে হবে এগুলির গুরুত্বপূর্ণ ত্রুটি হল এপিরিওডিক টাস্ক এবং স্পোরাডিক টাস্কের সমন্বয় গঠন করা কঠিন এরপর আমরা টেবিল চালিত শিডিয়ুলার নিয়ে আলোচনা করবো বেসিক টেবিল চালিত শিডিয়ুলারে অপারেটিং সিস্টেমটি মেমরির একটি টেবিলে জমা থাকে এই টেবিলটি মূলত দুটি মাত্র পরামিতি ধারণ করে যেগুলি নির্ধারণ করে কার্যগুলি কী এবং কোন সময় এটি সঞ্চালিত হবে কার্যগুলি প্রকৃত কাজ নাও হতে পারে আসলে যখনই আমরা কার্যগুলি শুরু করি তখন এটি কিছু নির্দিষ্ট প্রোগ্রাম চালু করে কারণ পরিচালনা করার জন্য অপারেটিং সিস্টেমে পরিশীলনের প্রয়োজন হয় টাস্ক টেবিল টাস্ক তৈরি করে কোনও টাস্কের অবস্থা নির্ণয় করে আমরা জানি যে টাস্ক হ্যান্ডলিংয়ের জন্য একটি অপারেটিং সিস্টেমের পক্ষ থেকে প্রচুর পরিশীলনের প্রয়োজন হয় আমরা সাধারণ রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটি নিয়ে আলোচনা করছি যদিও আমরা টাস্ক শব্দটি ব্যবহার করছি তবে কোনও অপারেটিং সিস্টেমের পক্ষে শুধুমাত্র প্রোগ্রাম পরিচালনা সত্যিকার অর্থে কাজ হতে পারে না এখানে বেসিক টেবিল চালিত শিডিয়ুলারে আমাদের বিভিন্ন কার্য এবং তাদের সর্বোচ্চ সময় নির্ধারিত থাকে এবং তারপরে আমাদের একটি টাইমার থেকে পর্যায়ক্রমে বিরতি ঘটে এবং টাইমার বিঘ্নিত হওয়ার সাথে সাথে টাইমার হ্যান্ডলারের রুটিনটি চাওয়া হয় টাইমার হ্যান্ডলারের রুটিনটি কোন টাস্কটি চলছে এবং কোনটি শুরু করা হবে এইসব তথ্যগুলি লক্ষ্য রাখে এটি শিডিয়ুল টেবিল সন্ধান করে এবং কোন টাস্কটি চালানো উচিত তা খুঁজে বের করে এবং কার্যটি সমাধান করে টাস্কের কিছু প্যারামিটার আছে যা প্রোগ্রামের নাম এবং কীভাবে এক্সিকিউট করতে হয় সেইসব লক্ষ্য করে এবং এইগুলি পরবর্তীকালে কার্যকর করে তারপরে টেবিলের পরবর্তী প্রবেশের দিকে নির্দেশ করার জন্য এন্ট্রিটি সংযোজন করা হয় এবং এটি শিডিউল টেবিলের আকারে কাজ চালিয়ে যায় পরবর্তীকালে টেবিল এন্ট্রি সময় দেওয়া হয় যা পাওয়া যায় বর্তমান সময় এবং কার্যের জন্য প্রয়োজনীয় সময়ের উপর ভিত্তি করে এখানে টাইমারটি পরের বারের জন্য সেট করা আছে এবং এটি সেই টাস্কটির সময়ে অংশ নেয় বর্তমান সময় থেকে টাস্কটি কার্যকর করা শুরু হয় এটি বর্তমান কাজটি সম্পাদন করা শুরু করে এবং টাইমারটি কার্যের সর্বাধিক সময়কালের জন্য নির্ধারণ করা হয় এবং টাইমারটির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে টাইমার হ্যান্ডলারটি শুরু করা হয় এবং পরবর্তী কাজটি টেবিল থেকে বের করে পয়েন্টারটিকে নির্দেশক হিসাবে নিয়ে যাওয়া হয় টেবিলটিকে বর্ধিত করার জন্য পরবর্তী টাস্কটি গ্রহণের জন্য প্রবেশ সময় বাড়ানো হয় এবং তারপরে টাইমার নির্ধারিত হয় এবং কার্য সম্পাদনের জন্য সময় নেওয়া হয় একটি বেসিক টেবিল চালিত শিডিয়ুলারে আমাদের কাছে একটি সাধারণ ডেটা স্ট্রাকচার থাকে যা মেমরিতে সঞ্চিত থাকে এবং তাদের কোডটি ছোট এবং এটি এই সময়সূচীকে কার্যকর করে চলে এটি সাধারণ অ্যাপ্লিকেশনগুলির জন্য ব্যবহৃত একটি পরিশীলিত অপারেটিং সিস্টেম নয় তবে সাধারণ সাইক্লিক এক্সিকিউটিভগুলির চেয়ে কিছুটা পরিশীলিত এখানে একটি শিডিয়ুল টেবিলের উদাহরণ রয়েছে এগুলি হল কার্য সম্পাদনের জন্য প্রোগ্রাম এবং সর্বাধিক সম্পাদনের সময়টি টাইমার সেট করে মিলি সেকেন্ডে উল্লেখ করা হয় এখানে লক্ষ্য করা যায় যে কার্যগুলি সাধারণত মিলি সেকেন্ড সময়ে হয়ে থাকে টাস্ক ওভারহেড অবশ্যই এক্সিকিউশন টাইমের তুলনায় অনেক ছোট হওয়া উচিত যদি টাস্ক এক্সিকিউশন সময় ৯০ মিলিসেকেন্ড হয় এবং শিডিয়ুলার নিজেই ১০০ মিলি সেকেন্ড নেয় তবে এটি ভাল ধারণা নয় এখানে সাইক্লিক শিডিয়ুলারগুলি মিলিসেকেন্ড চালানোর জন্য খুব দক্ষ এবং তারপরে তারা কেবল টাইমার বাবহারের টেবিলটি সেট করে এবং তারপরে সম্পাদনা শুরু করে একটি টেবিল চালিত শিডিয়ুলারে সময় নির্ধারণের জন্য প্রচুর পরিমাণে টাইমার সেট করা থাকে এবং টাইমার নির্ধারণ করা সময় ব্যয় করা সময়ের চেয়ে তুলনামূলকভাবে একটি ব্যয়বহুল কাজ শিডিয়ুলার ওভারহেড টাইমার নির্ধারণের ক্ষেত্রে এটির একটি প্রধান উপাদান এন্ট্রি কাউন্ট বাড়ানো পয়েন্টার ইত্যাদির মতো অন্যান্য জিনিস এগুলি খুব বেশি সময় নেয় না কিন্তু টাইমার নির্ধারণে প্রচুর সময় নেওয়া হয় সুতরাং এই ওভারহেড উল্লেখযোগ্য এবং পরবর্তী শিডিয়ুলার সাধারণ টেবিল চালিত শিডিয়ুলারের চেয়ে কিছুটা পরিশীলিত তবে সাইক্লিক শিডিয়ুলারের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল আমাদের বারবার টাইমার সেট করতে হয় না টাইমারটি কেবল একবার সেট করা থাকে এবং সেটিং টাইমারের কারণে সাইক্লিক শিডিয়ুলারে ওভারহেডটি সমাধান করা যায় এখন সাইক্লিক সিডিউলার নিয়ে আলোচনা করা যাক এম্বেড অ্যাপ্লিকেশনগুলিতে সাইক্লিক শিডিয়ুলারগুলি বেশ জনপ্রিয় এগুলি এমন সাধারণ অ্যাপ্লিকেশনগুলির জন্য বোঝানো হয় যেখানে পূর্ণ বিকাশপ্রাপ্ত ইভেন্ট চালিত রিয়েল টাইম অপারেটিং সিস্টেম চালানোর জন্য পর্যাপ্ত মেমরি এবং প্রসেসিং শক্তি নেই উদাহরণ স্বরূপ একটি মাইক্রোকার্নেল রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বলা যেতে পারে যা পরে বেশ কয়েকটিবার গ্রহণ করবে এমনকি একটি মাইক্রোকার্নেল অপারেটিং সিস্টেমের জন্য কয়েক কিলোবাইট মেমরি লাগতে পারে এবং প্রতিটি সময় নির্ধারিত বিন্দু সংঘটিত হওয়ার সময় কয়েক হাজার লাইনের কোড চালানো দরকার হতে পারে তবে এখানে সাইক্লিক শিডিয়ুলারটি খুব সাধারণ প্রতিটি সময়সূচির জন্য কোনও নতুন কাজ শুরু করার সময় এটিতে কয়েকটি লাইন কোড চালানো দরকার হয় এখন সাইক্লিক শিডিয়ুলার নিয়ে আলোচনা করা যাক যদিও আমরা কার্যগুলি উল্লেখ করছি তবে এগুলি আসল কাজ নাও হতে পারে কারণ এগুলি সাধারণ রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে ব্যবহৃত হয় এখানে আমরা কার্য সম্পাদন করতে পারিনা এটি আসলে সাধারণ প্রোগ্রাম যা সঞ্চিত হয় এবং শিডিয়ুলার এই প্রোগ্রামগুলি সম্পাদন শুরু করে প্রকৃত অর্থে অপারেটিং সিস্টেমে ব্যবহৃত টাস্কটির এগুলি কাজ নয় তবে বিভিন্ন সময়সূচী জুড়ে কাজের অভিন্নতার জন্য আমরা টাস্ক শব্দটি ব্যবহার করছি তবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এটি বাস্তব অর্থে কাজ নয় এখানে আমাদের n সংখ্যক পর্যায়ক্রমিক কাজ আছে এবং প্রতিটি টাস্কের জন্য আলাদা সময় দরকার হয় দেখে মনে হয় যে সরল চক্রীয় কার্যনির্বাহীতে কেবল একটি সময়কাল ছিল তবে এখানে একাধিক সময়কাল রয়েছে যা বহু বার অপারেটিং সিস্টেমে ডাকা হয়েছে মাল্টি রেটে আমাদের একাধিক টাস্ক রয়েছে যার জন্য ১০০ মিলিসেকেন্ডের প্রয়োজন হতে পারে কিছু ক্ষেত্রে ৫০০ মিলিসেকেন্ডের দরকার হতে পারে কিছু ক্ষেত্রে ২000 মিলিসেকেন্ড দরকার হতে পারে এখানে সূচিটি অন্য সাইক্লিক শিডিয়ুলারের মতো একটি টেবিলের মধ্যে সংরক্ষণ করা হয় যে টেবিল চালিত শিডিয়ুলার বারবার পুনরাবৃত্তি হয় তবে আমরা দেখতে পাব যে এটি বার বার টাইমার সেট করে সেই সমস্যা কাটিয়ে উঠেছে আমরা এই n পর্যায়ক্রমিক কাজের জন্য একটি সময়সূচী বিকাশ করতে চাই এবং প্রতিটি কাজের জন্য বিভিন্ন সময় অন্তর ১00 বা ২৫০ বা ৩০০ মিলিসেকেন্ড ইত্যাদি প্রয়োজন হতে পারে আমাদের দেখতে হবে সর্বোচ্চ কতো দৈর্ঘ্যের জন্য আমাদের শিডিয়ুলটি তৈরি করতে হবে এবং এটি একটি টেবিলের মধ্যে সঞ্চয় করতে হবে তারপরে আমরা তা পুনরাবৃত্তি করতে থাকব উত্তরটি হল এলসিএম এখানে আমরা সমস্তটি গ্রহণ করি এবং তারপরে সাধারণ সর্বনিম্ন গুণিতকটি গণনা করি যদি ১০০ ৩০০ এবং ৪০০ থাকে তবে আমরা ১২০০ মিলিসেকেন্ড সময়কালের সময়সূচী সংরক্ষণ করবো সুতরাং ১০০ ৩০০ এবং ৪০০ থাকে এবং এলসিএম ১২০০ হয় তাহলে আমাদের 1200 মিলি সেকেন্ডের সময়সূচীটি বজায় রাখতে হবে এবং তারপরে তার পুনরাবৃত্তি করতে হবে এই ১২০০ মিলিসেকেন্ড অথবা সর্বোচ্চ সময় যার জন্য আমাদের সময়টি বজায় রাখতে হবে তাকে বলা হয় প্রধান চক্র এবং প্রতিটি বড় চক্রের পরে আমরা শিডিউলটি পুনরাবৃত্তি করি তবে প্রধান চক্রটি যদি অনেকগুলি ছোট ছোট চক্রের মধ্যে বিভক্ত হয় তবে ছোটখাটো চক্রকে ফ্রেম বলা হয় আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি তা মূলতঃ সময়ের বাধা এবং এইগুলি ফ্রেমের সংজ্ঞা দেয় এটি হল পর্যায়ক্রমিক টাইমার এটি কেবল একবার তৈরি করা দরকার এবং তারপরে নিয়মিত যে বাধা আসে তার ব্যবধানটি ফ্রেমকে সংজ্ঞায়িত করে প্রতিটি ফ্রেমের জন্য একটি টাস্ক নির্ধারিত হয় এবং এটি একটি টেবিলের মধ্যে সঞ্চিত থাকে এবং এই পয়েন্টগুলিতে ফ্রেমগুলিরসীমানা শুরু হয় এগুলি সময়সূচী পয়েন্ট চক্রাকার শিডিয়ুলার এই সময়সূচী পয়েন্টগুলিতে সক্রিয় হয়ে যায় এবং তারপরে সিদ্ধান্ত নেয় যে কোন টাস্কটি চালানো হবে এবং তারপরে টেবিলটি একটি বড় চক্রের জন্য সংরক্ষণ করা হয় এবং তারপরে কার্য সম্পাদন পুনরাবৃত্তি হয় সময়সূচী পয়েন্টগুলি শুরুতে ফ্রেমগুলির সংজ্ঞা দেয় এবং এগুলি একটি পর্যায়ক্রমিক টাইমার দ্বারা সেট করা হয় যা নিয়মিত সময়ের বিরতিতে বিঘ্ন ঘটায় প্রতিবার পর্যায়ক্রমিক সময়ে কোনও বিঘ্ন ঘটে এবং চক্রাকার সময়সূচী সক্রিয় হয় এটি চলতে শুরু করে এবং তারপরে পরামর্শ করে টেবিলটি চালানোর জন্য পরবর্তী টাস্কটি সন্ধান করে এটি সম্পূর্ণ হওয়ার পরে সাময়িক ভাবে পরবর্তী বিঘ্ন হওয়া অবধি কিছু সময়ের জন্য অলস হতে পারে টেবিল চালিত শিডিয়ুলারের তুলনায় যেখানে টাইমারটি বারবার সেট করা হয়েছিল সেখানে প্রচুর ওভারহেডের প্রয়োজন হয় যা কাটিয়ে উঠে যায় পর্যায়ক্রমিক টাইমারটি কেবলমাত্র সিস্টেম চলমান হওয়ার সময় একবার শুরু হয় এখন আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতে হবে তা হল কোনও প্রদত্ত টাস্ক সেটের জন্য ফ্রেমের সময় কীভাবে সেট করা হয় এবং ফ্রেমগুলিতে কীভাবে কার্যাদি নির্ধারিত করে এর উদাহরণ হল কাজগুলি নির্দিষ্ট ফ্রেমগুলিতে বরাদ্দ করা হয় এবং এই কার্যগুলিতে বিভিন্ন সময়সীমা থাকে হতে পারে যে একটি প্রধান চক্র বা একটি হাইপার সময়কাল প্রধান চক্রকে হাইপার পিরিয়ডও বলা হয় হতে পারে একটি হাইপার পিরিয়ডে একাধিকবার চলছে এমন কিছু কাজের দৃষ্টান্ত থাকে এবং হতে পারে কিছু কাজ কেবল একবার চলছে চক্রাকার সময়সূচীগুলির প্রধান উদ্বেগ হল ফ্রেমের সময়কাল ঠিক করা এবং ফ্রেমে কীভাবে কার্য নির্ধারণ করা যায় তা দেখা তবে আমরা যদি উদাহরণ নিই এবং পদ্ধতিটি ব্যাখ্যা করি আমরা দেখতে পাব যে এটি সম্ভব হতে পারে যে কোনও নির্দিষ্ট কার্য এবং কার্যের সময়টি নির্ধারণ করে আমরা ফ্রেমের আকার খুঁজে না পেলে ফ্রেমগুলিতে টাস্ক নির্ধারণ করতে সক্ষম নাও হতে পারি তারপরে আমাদের কিছু কাজকে ছোট ছোট কাজ বা কাজের টুকরোতে ভাগ করতে হবে এবং তারপরে পদ্ধতিটি পুনরায় চেষ্টা করতে হবে সুতরাং সরল চক্রীয় কার্যনির্বাহী এবং টেবিল চালিত শিডিয়ুলারের সাথে তুলনা করে এখানে সিস্টেম প্রোগ্রামার যিনি একজন চক্রাকার শিডিয়ুলারে রিয়েল টাইম টাস্কগুলির একটি সেট চালানোর চেষ্টা করছেন তাদের জন্য সময়সূচী অদৃশ্য হয়ে যেতে পারে আমরা শিডিয়ুল নির্ধারণে কী জড়িত তা পরীক্ষা করে দেখে নেব ফ্রেমের সময় নির্ধারণে কোন বিষয়গুলি বিবেচনা করা হবে এবং একটি কার্য কীভাবে এটিকে সম্পাদন করবে সেইগুলো দেখে নেব এবং বেশ কয়েকটি উদাহরণ আলোচনা করবো ধন্যবাদ